এই বক্তৃতাটিতে আমরা আপনাকে রিলে এ পরিবর্তিত হতে পারে আমরা মাইক্রোকন্ট্রোলার বোর্ডগুলির সাথে রিলে ইন্টারফেসিংয়ের দেখাব আমাদের প্রদর্শনী তে আমরা যে ধরণের রিলে ব্যবহার করব তা হল SRD 05C SL C আপনি দেখতে পাচ্ছেন এটি রিলে বোর্ডের একটি চিত্র যা আমরা ব্যবহার করব আপনি লক্ষ করতে পারেন যে এই পরীক্ষায় যে বিশেষ রিলে আমি দেখাবো তা একটি একক রিলে ডিভাইস তবে এমন বোর্ডও পাওয়া যায় যেখানে 2 টি বা 4 টি রিলে ডিভাইস একটি একক বোর্ডে সংহত করা হয় সুতরাং একই মাইক্রোকন্ট্রোলার থেকে একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ন্ত্রণ করা যায় এমন প্রয়োগও থাকতে পারে সেক্ষেত্রে আপনি সেই বোর্ডগুলির মধ্যে একটি ব্যবহার করতে পারেন তবে এখানে আমরা একটি একক সরঞ্জামই নিয়ন্ত্রণ করব তাই আমি একক রিলে মডিউল রয়েছে যার সাহায্যে আপনি রিলে চালু বা বন্ধ করতে পারেন এই সিগন্যাল ব্যবহার করে এটি বন্ধ হয়ে যায় আমরা যখন রিলে চালু এবং বন্ধ করি তখন আপনি একটি শব্দ টাক টাক টাক শুনতে পান স্যুইচটি সংযুক্ত হবে এবং এইভাবে সংযোগ বিচ্ছিন্ন হবে আউটপুট এর দিকে আপনি দেখতে পাচ্ছেন যে 3 টি সংযোগকারী এর সাথে সংযুক্ত থাকে সুতরাং আপনি যখন কোনও ডিভাইস সংযুক্ত করবেন তখন আপনি সেগুলি COM এবং NO এর মধ্যে অথবা COM এবং NC এর মধ্যে সংযুক্ত করবেন পার্থক্যটি হল আমরা যদি NO ব্যবহার করি তখন রিলে চালু হয় না তার মানে সিগন্যাল বা সংকেতটি 0 এই সার্কিটটিও উন্মুক্ত থাকবে এবং কোনও বিদ্যুৎ প্রবাহ থাকবে না তবে আমরা যখন 5 ভোল্টের সংকেতটি চালু হবে তবে NC পিনের জন্য এটি একদম বিপরীত হয় আপনি যখন সিগন্যালে 0 ভোল্ট প্রয়োগ করছেন এর অর্থ রিলে বন্ধ রয়েছে তবে আউটপুট দিকে সার্কিটটি চালু থাকবে তবে আপনি রিলে চালু করলে সার্কিট বন্ধ হয়ে যাবে তার মানে একদম বিপরীত ক্রিয়া চিত্রগতভাবে এটি চিত্রটিতে দেখানো হয়েছে এটি রিলের স্বাভাবিক অবস্থা যেখানে এই ইনপুট সিগন্যালটি আপনি প্রয়োগ করছেন যা 0 ভোল্টে রয়েছে আপনি NC সংযোগের জন্য দেখতে পাচ্ছেন যে এটি অভ্যন্তরীণভাবে স্বাভাবিক অবস্থায় সংযুক্ত রয়েছে তবে NO এর জন্য এটি উন্মুক্ত কিন্তু রিলে যখন ট্রিগার হয় মানে এই ইনপুট সিগন্যালটি 5 ভোল্ট হয় তখন আপনি দেখবেন বিপরীতটি ঘটে সংযোগটি অস্থির হয়ে যায় এবং NO সংযোগটি COM এর সাথে সংযুক্ত হয় সুতরাং আমরা হয় NO এবং COM এর মধ্যে বা NC এবং COM এর মধ্যে সংযোগ স্থাপন করব এটি সেই সংযোগ ডায়াগ্রাম সম্পর্কেই যেখানে আমরা মাইক্রোকন্ট্রোলারের সাথে রিলে সংযুক্ত করব ডেমনস্ট্রেশন এর প্রয়োজন এই পরীক্ষায় আমি সিগন্যাল ফিডিংর নিয়ন্ত্রণে চালু এবং বন্ধ হবে আমরা NO ব্যবহার করব মানে রিলেটি যখন স্যুইচ অন থাকবে না বাল্বটি তখন জ্বলবে না এটি সেই সার্কিট যার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি বৈদ্যুতিক পাওয়ার যা আমরা ব্যবহার করব এখন আসুন প্রথম পরীক্ষায় আসি আমরা কিছু সময় অন্তর রিলে চালু এবং বন্ধ করব আপনি যদি এই পরীক্ষার বিবৃতিটি দেখেন তবে আমরা বৈদ্যুতিন বাল্বটি ইন্টারফেসিং করব এবং এটি চালু এবং বন্ধ করব আমরা ইতিমধ্যে সার্কিট ডায়াগ্রামে দেখেছি যে রিলেটি STM বোর্ডের আউটপুট টি আমরা লিখেছি এটি এমন কোড যা মোটামুটি সহজ সরল যদি আপনি কোডটি লক্ষ্য করেন তবে দেখবেন আমরা এই mbedh হেডার এ চলে যখন relay তে 1 আউটপুট দেয় তখন সার্কিটটি চালু হবে এবং বাল্বটি 2 সেকেন্ডের জন্য জ্বলতে থাকবে relay0 এর অর্থ আবার সার্কিটটি বন্ধ হবে এবং 5 সেকেন্ড অপেক্ষা করবে সুতরাং পুনরাবৃত্তি আপনি বাল্বটি চালু করুন 2 সেকেন্ড অপেক্ষা করুন বাল্বটি বন্ধ করুন 5 সেকেন্ড অপেক্ষা করুন আসুন এখন আমরা প্রদর্শন টা দেখি এখানে আপনি এই সার্কিটটি দেখুন যা আমি দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এটি আপনার STM মাইক্রোকন্ট্রোলার যা আমি ব্যবহার করছি এবং এটিই হল রিলে মডিউল যেটা আমরা ব্যবহার করছি আপনি একদিকে দেখুন যে আপনি এই রিলে মডিউলটি NO এবং COM সংযোগগুলির সাথে সংযুক্ত করেছেন এবং অন্যদিকে আপনি দেখেছেন তিনটি পিন রয়েছে এই পিনগুলি হল signal Vcc এবং GND এই 3টি পিন সংযোগ করতে হবে এখন এই ব্রেডবোর্ডে করব সুতরাং আমি এই রিলেটিকে এই ব্রেডবোর্ডে প্রোগ্রামটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি বিদ্যুৎ শক্তিটি চালু করি আপনি দেখুন কি ঘটে বাল্বটি 2 সেকেন্ডের জন্য অন এবং পরবর্তী পরীক্ষায় ফিরে আসি আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে বাল্বটি যখন চালু এবং বন্ধ হয় তখন একটি শ্রবণ যোগ্য শব্দ আসে যা ইঙ্গিত করে যে রিলে সুইচটি চালু এবং বন্ধ হচ্ছে পরবর্তী পরীক্ষায় আপনি এটি আরও স্পষ্ট ভাবে শুনতে পাবেন কারণ এটি আরও দ্রুত চালু এবং বন্ধ করা হবে দ্বিতীয় পরীক্ষায় আসছি ইন্টারফেস প্রেরণের জন্য PWM নিয়ন্ত্রণ ব্যবহার করা হয়েছে সুতরাং রিলে নির্দিষ্ট সময়ের জন্য চালু করা হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হবে এবং এটি বারবার ঘটবে এবং ডিউটি সাইকেল এর সমানুপাতিক হবে সুতরাং আমরা রিলেতে প্রয়োগ হওয়া ডিউটি সাইকেল এর আনুপাতিক ভাবে পরিবর্তিত হবে এই প্রোগ্রামে সেট করতে ডিউটি সাইকেল সেট করতে ইত্যাদির জন্য ব্যবহার করতে পারি প্রথমে আমরা সময়কালটি খুব বেশি দ্রুত হতে পারে না কারণ রিলেটি অন এবং অফ হওয়ার সময় পাবে না প্রোগ্রামটি কিছুক্ষণ while লুপে টি 80 করি

সুতরাং কিছুটা কম তারপরে আবার 3 সেকেন্ড অপেক্ষা করুন এবং এটি আমরা পুনরাবৃত্তি করব তারপরে আমরা ডিউটি সাইকেল কে 06 করে আবার 3 সেকেন্ডের জন্য অপেক্ষা করি তারপরে 04 করে 3 সেকেন্ডের জন্য অপেক্ষা করি 02 করে 3 সেকেন্ডের জন্য অপেক্ষা করি এবং শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ বন্ধ করব সুতরাং একটি লুপে আমরা দেখব বাল্বের উজ্জ্বলতা ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে পরিবর্তিত হবে আসুন আমরা প্রদর্শনটি দেখি এটি আমাদের দ্বিতীয় পরীক্ষা আসুন আমরা আবার এই প্রোগ্রামটি সংকলন হচ্ছে এখন দেখুন কি হয় প্রতি সেকেন্ডে রিলে 50 বার চালু এবং বন্ধ হয় আপনি শব্দটি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং আপনি দেখতে পান যে 3 সেকেন্ড অন্তর বাল্বের উজ্জ্বলতা পরিবর্তিত হচ্ছে এটি সর্বোচ্চ উজ্জ্বলতা তারপরে এটি 08 এটি 06 এটি 04 এটি 02 খুব হালকা এবং তারপরে সম্পূর্ণ বন্ধ এবং এই চক্রটি পুনরাবৃত্তি হয় এই সাধারণ পরীক্ষাটি আপনাকে প্রকৃতপক্ষে দেখায় যে আমরা কীভাবে কোনও ডিউটি সাইকেল এবং PWM নিয়ন্ত্রিত ফ্যাশনের সময়কাল এর জন্য কোনও বাল্ব বা কোনও সার্কিট চালু এবং বন্ধ করতে পারি সুতরাং আসুন আমাদের আলোচনা চালিয়ে যায় এখন আমরা আপনাকে শেষ কোডটির জন্য প্রদর্শন করব এটি একই রিলে সার্কিট তবে আমরা এখানে আরও একটি সংযোজন করেছি আমরা একটি LDR সংযুক্ত করেছি আমাদের সার্কিটটি এরকম রিলে রয়েছে যা আমরা অ্যানালগ ইনপুট পিন A1 এর সাথে সংযুক্ত করছি রিলে সার্কিটটি একই এবং আমরা এই অতিরিক্ত সার্কিট ব্যবহার করছি এখানে আমরা একটি LDR এবং সম্ভাব্য বিভাজক হিসাবে যুক্ত অন্য একটি প্রতিরোধের ব্যবহার করছি এখন এই আউটপুট ভোল্টেজটি আমরা STM32 বোর্ডের অ্যানালগ ইনপুট পিন A1 এর সাথে সংযুক্ত করেছি এখন কোডটি দেখুন আমরা কী করছি এখন মূল প্রোগ্রামটিতে আমরা পূর্ববর্তী পরীক্ষার মতো সময়কালটিকে 20 মিলিসেকেন্ডে সেট করছি এখন while লুপের মধ্যে আমরা এলডিআর সংরক্ষণ করব এখন পরীক্ষার মাধ্যমে আমরা 4000 একটি উপযুক্ত প্রান্তিক মান হিসাবে খুঁজে পেয়েছি সুতরাং 4000 এরও বেশি এর অর্থ হল আমাদের পরিবেষ্টনে পর্যাপ্ত আলো রয়েছে এবং আমাদের আলোটি বন্ধ করতে হবে আপনি কোনও বাড়ির কথা ভাবেন যখন পর্যাপ্ত আলো থাকে তখন আলোর স্যুইচ অন করা আছে তবে এটি যখন 4000 এরও কম হয় এর অর্থ অন্ধকার রয়েছে এখন আমাদের আলোর স্যুইচ অন করুন এখানে রিলে সার্কিট ছাড়াও এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি এলডিআর আছে সুতরাং LDR এবং প্রতিরোধ একসাথে সংযুক্ত হয়েছে এলডিআর এর এক প্রান্তটি 5 ভোল্টের সাথে সংযুক্ত এবং প্রতিরোধের অন্য প্রান্তটি গ্রাউন্ড এর সাথে সংযুক্ত এবং এলডিআর এর মাঝখান থেকে এই সবুজ তারটি অ্যানালগ ইনপুট পিন A1 এর সাথে সংযুক্ত হয়েছে আপনি দেখুন এখন যথেষ্ট আলো আছে সুতরাং বাল্বটি চালু নেই এখন আমি LDR টিপলে আপনি দেখুন বাল্বটি চালু হচ্ছে তার মানে অন্ধকার আছে আমি আবার আমার হাতটি সরিয়ে ফেললাম বাল্বটি আবার বন্ধ হল আমি এলডিআর টিপছি তার অর্থ অন্ধকার এবং আলোটি চালু হল এটি একটি খুব সাধারণ পরীক্ষা যা আপনাকে দেখায় যে কীভাবে কোনও বৈদ্যুতিক সরঞ্জাম চালু এবং বন্ধ করতে প্রোগ্রাম নিয়ন্ত্রণের অধীনে এলডিআর চালু করতে পারেন পরীক্ষার এই সেটটিতে আমি আপনাকে দেখিয়েছি কীভাবে আমরা কোনও বৈদ্যুতিক সরঞ্জাম চালু বা বন্ধ করতে একটি মাইক্রোকন্ট্রোলার মেশিন বা হিটার চালু এবং বন্ধ করতে পারেন আপনি একটি ফ্রিজ চালু এবং বন্ধ করতে পারেন আমি এখানে যেগুলি দেখিয়েছি শুধু সেগুলিই নয়আপনার এরকম একাধিক যেকোনোও সরঞ্জাম থাকতে পারে যেগুলোকে আপনি চালু এবং বন্ধ করতে পারেন আমরা পরে আরও পরীক্ষা নিরীক্ষার দিকে নজর দেব যেখানে আপনি এক ধরণের হোম অটোমেশন সিস্টেম দেখতে পাবেন যেখানে আরও কিছু পরিশীলিত নিয়ন্ত্রণ এবং যোগাযোগ ব্যবস্থা দেখানো হবে এর সাথে আমরা এই বক্তৃতাটি শেষ করছি ধন্যবাদ